নমস্কার আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জী এবং আমরা আজকের বিশ্বে সেবা পরিচালনার সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি পরিষেবা দর্শন কীভাবে ব্যবসায়ের সমস্ত কিছু পরিবর্তন করছে এবং এটি আমাদের পুরো সেশনের মূল বিষয় হবে তবে এই অধিবেশনে আমরা গভীরভাবে মনোনিবেশ করব value তৈরিতে এই গ্রাহকের জড়িত করার বিষয়েকাস্টমার ইনভলভ মেন্ট বা যাকে বলা যেতে পারে গ্রাহক কো ক্রিয়েশন কাস্টমার কো ক্রিয়েশন সুতরাং অতীতে বা আমি বলব বিগত 30 40 বছর ধরে আমরা যদি মার্কেটিং এমনকি সাংগঠনিক ব্যবসায়িক স্ট্র্যাটেজির কনসেপ্ট দেখি নির্ভর করেছে যেটাকে আমরা বলি পরিষেবা সংস্থা আমি ও এই মুহূর্তে পরিষেবা সংস্থাকে ব্যবহার করছি তবে এটা সত্যি যে সমস্ত সংস্থা গ্রাহকদের একপ্রকার বাধা বা কোনওজায়গা কিছুটা শারীরিক কিছুটা ভার্চুয়াল মনে করে এবং তাই পরিষেবা সংস্থা এবং পরিষেবা ভোক্তাদের পৃথক করা হয়েছিল ব্যবসায়িকদের জন্য বাজার ছিল আবার পরিষেবা ভোক্তাদের জন্যও আলাদা বাজার ছিল এবং তাদের মাঝখানে ছিল ডিস্ট্রিবিউটর ডিলার স্টক ইত্যাদি এবং মাঝখানে আরো ছিল সিস্টেম এনহ্যানসার সিস্টেম বিল্ডার্স তবে এই দুটি সত্তা আলাদা আলাদা প্রান্তে রয়ে গেছে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মার্কেটিং করেছে দৃষ্টান্তটি পরিবর্তিত হয়ে আজকের দিনে অনেকটা এই চিত্রটির মত হয়েছে এই চিত্রটি আমি আগে একবার দেখিয়েছি তবে আমি আজ আরও বিশদে এটি ব্যাখ্যা করতে যাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও আপনার কাছে এই পরিষেবা সংস্থা এবং পরিষেবা ভোক্তা রয়েছে তারা এদিকে রয়েছে তবে আমরা এখন পরিষেবা কর্মীদের অন্তর্ভুক্ত করেছি এই চিত্রটিতে আপনি দেখতে পাবেন যে পরিষেবা কর্মীরা পরিষেবা গ্রাহকদের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুতরাং আপনারকিছু নির্দিষ্ট ইন্টারকশনছিল মাত্র কিন্তু কখনোই আপনাকে বদলাতে হয়নি এই পরিস্থিতিতে আমরা যা দেখতে চাইছি তা হল পরিষেবা সংস্থা পরিষেবা কর্মচারী পরিষেবা গ্রাহক তারা একটি ত্রিভুজ গঠন করে এবং তারপরে সেটা ইন্টারেক্টিভ ত্রিভুজ হয় এর অর্থ পরিষেবা ভোক্তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং প্রায়শই পরিষেবা কর্মীদের সাথে স্থান পরিবর্তনগ্রহণ করতে পারে ফলস্বরূপ আজ আমাদের অভ্যন্তরীণ বিপণন এবং বাহ্যিক বিপণনের মতো নতুন নতুন পরিভাষার সৃষ্টি হয়েছে আমি এখন অধ্যাপক সি কে প্রহ্লাদ এবং রামস্বামীর বিখ্যাত কাজটি দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী স্লাইডে চলে যাব এবং দেখবআজকের বিশ্বে value কীভাবে সৃষ্টি করা হচ্ছে সুতরাং আমরা আর সেই বিশ্বে নেই যেখানে সংগঠন এবং গ্রাহকরা পৃথক হয়ে গেছে তবে আপনি উপরের চিত্রটি দেখে বুঝতে পারবেনযেখানে পুরানো বিশ্ব চিত্রিত হয়েছে এই চিত্রটির মাঝখানে ইন্টারঅ্যাকশন স্পেস রয়েছে একদিকে সংস্থাটির সরবরাহকারী চেইন এবং বিতরণ চেইনরয়েছে এবং অন্যদিকে আমাদের গ্রাহক রয়েছে এই চিত্রটি এখন তীর চিহ্ন দেওয়া অন্যচিত্রে পরিবর্তিত হচ্ছে সুতরাং আমাদের এখন আছে সংগঠন বা সংস্থা এবং আমরা সংগঠন টিকে একটি নেটওয়ার্ক হিসাবে দেখছি এখানে এটি একটি বিক্রেতা ক্রেতার সম্পর্ক নয় এবং আমরা এখানে পুরো নক্ষত্রপুঞ্জ কে একটা নেটওয়ার্ক হিসেবে দেখছি এবং আমরা কাস্টমার কে ও একটা নেটওয়ার্ক হিসেবে দেখছি কারণ এখন আমরা উপলব্ধি করেছি এবং আমার মনে হয় সম্ভবত 10 12 বছর আগে যখন প্রফেসর প্রহ্লাদ এবং রামস্বামী এই কাজটি করেছিলেন তখনবোঝা যাচ্ছে এই কাজটির পিছনে তাদেরঅনেক দূরদৃষ্টি ছিল কিন্তু আজ সোশ্যাল মিডিয়াগুলির দ্রুত বিস্তার সর্বব্যাপী যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি একটি চূড়ান্ত বাস্তব আপনি যদি কোনও নির্দিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হোটেল থেকে বা কোনও রেস্তোঁরার পরিষেবাটি থেকে অসন্তুষ্ট হন বাআপনার মোবাইল ফোন পরিষেবাটি শুল্ক প্রক্রিয়া ব্যাখ্যা না দিয়ে আপনার জন্য সমস্যা তৈরি করেছে সে ক্ষেত্রে আপনি ফেসবুকে যাবেন আপনি অন্যান্য প্ল্যাটফর্মে থাকবেন আপনার উদ্বেগ প্রকাশ করবেন নিজের অসন্তুষ্টি প্রকাশ করবেন অনেক সময়ই এটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যখন আমরা বলে থাকি যে এটা ভাইরাল হয়ে গেছে সুতরাং গ্রাহক একটি নেটওয়ার্ক এবং সংস্থাগুলি আরএকটি নেটওয়ার্কে রয়েছে তাই আমরা বুঝতে পারি যে এখন আর কোনও বাধা নেই এই সীমানাটি হ্রাস করা হয়েছে গ্রাহক ও সংস্থার আলোচনা বা ইন্টার অ্যাকশন আর কোনও পৃথক স্থানে হয় না এটি উভয় পক্ষই অনুমতি দেয় এখন গ্রাহকরা এমনকি প্রাথমিক ধারণা পর্যায়ে ইনপুট সরবরাহ করে এর আগে আমরা গবেষণা করেছি গ্রাহকের কাছ থেকে ধারণা নিয়েছি এবং সেটিকে আবার ফিরিয়ে এনেছি এখন গ্রাহকরা প্রায়শই নতুন পণ্য ধারণা তৈরিতে রিয়েল টাইমে অংশ নেন এই সম্পর্কে আমরা কিছু আকর্ষণীয় উদাহরণ পরে দেখব সুতরাং এই হচ্ছে ঐতিহ্যবাহী থেকেমূল্য সহ সৃষ্টির বা ভ্যালু কো ক্রিয়েশন এরনতুন জগতে রূপান্তর এবং আপনারাযারা আগ্রহী দয়া করে পড়ুন প্রহ্লাদ এবং রামস্বামীর বেশিরভাগ কাজ সমন্ধে যেটানিখরচায় নেটে পাওয়া যায় এই দৃষ্টান্তের রূপান্তরটি বোঝার জন্য দয়া করে তাদের কাজটি সম্পর্কে পড়ুন কো ক্রিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি থেকে প্রকৃতপক্ষে বোঝা যায় যে এখন সম্পর্কগুলি আলাদা করা যাবে না সম্পর্কগুলি আসলে জুড়ে গেছে সুতরাং সেই কারণেই কার কতগুলি সংযোগ রয়েছে কার কতজন ফলোয়ার্স রয়েছে এবং কত লোক আপনি অনুসরণ করছেন তার উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে কারণ এটি সামাজিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগের কমিউনিকেশনবিপুল শক্তি তৈরি করে যা কোনও ব্র্যান্ডের মানে পরিবর্তন করতে পারে যা আপনার বিপণনের বার্তাকে পরিবর্তন করতে পারে সুতরাং এভাবে আর হবে না যে আপনি গবেষণা করবেন কিছু ধারণা নিয়ে আসবেন কিছু ধারণার ব্যাপারে অদল বদল করবেন একটি পণ্য তৈরি করবেন এবং তারপরে পণ্যটি গ্রাহকদের কাছে ইন্ট্রোডিউসকরবেন তাদের কাছ থেকে কিছু রিয়াকশন পাবেন এবং তারপরে পণ্যটির অদল বদল করবেন না এখন আর সেই ভাবে করা যাবে না পুরো ঘটনাটি এখন প্রায় বাস্তব সময়ে এবং গতিশীলভাবে একটি নির্বিঘ্ন প্রক্রিয়া হিসাবে ঘটে সুতরাং আইসক্রিম বা ইয়গর্টের জন্য নতুন স্বাদগুলি প্রবর্তন করা যেতে পারে প্রায় বাস্তব সময়ে কারণ আপনি গ্রাহকদের প্রতিক্রিয়া বুঝতে পারবেন যেটা আপনার কাছে ক্রমাগত আসতে থাকে গ্রাহকেরা অংশ নিচ্ছেন তারা বলছেন যে আমরা এরকম করেছি আমরা এই আইসক্রিমের সঙ্গে অন্য একটা আইসক্রিম মিশ্রিত করেছি এবং সেটা খুব দুর্দান্ত স্বাদ হয়েছে এবং আপনি একটা নতুন ফ্লেভার পেয়ে গেলেন সুতরাং ফিউশন একটি নতুন খুব জনপ্রিয় বিষয় এবং এটি সহ সৃষ্টি থেকে প্রচুর শক্তি অর্জন করে এবং সহ সৃষ্টিও একটি শেখার প্রক্রিয়া রিয়েল টাইম সংযোগে থাকুন সংস্থা এবং গ্রাহকরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন সুতরাং আমি এখন উল্লেখ করব 2009 এর Nick Coatesএর খুব বিশেষ আকর্ষণীয় রিসার্চ পেপার"Co creation New pathways to value" অনেক উদাহরণ এবং অনেক প্রক্রিয়া সেখানে বর্ণনা করা আছে এবং অবশ্যই CK প্রহ্লাদের বইটি যেটা আগে আমি বলেছিলাম সুতরাং মূল আন্দোলনগুলি যা ঘটছে প্যাসিভ ক্রেতা থেকে রূপান্তরিত হয়েগ্রাহকরা সক্রিয় এজেন্ট হয়ে উঠছে সংস্থাগুলি তাদের কাস্টমারের কথা শুনে সেটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা না করে তারা এখন সর্বদাই তাদের সাথে সংযোগে রয়েছে গ্রাহকরা এখন অংশীদার এবং একজন আরেকজনের মনোভাব প্রায় বাস্তব সময়ে বুঝতে চেষ্টা করছে অভিজ্ঞতাগুলি ভাগ করে নিতে হবে এবং সংস্থা এবং ভোক্তাদের মধ্যে অবিচ্ছিন্ন জ্ঞানের প্রবাহ থাকতে হবে এবং অনুবাদকারী বিশেষজ্ঞদের উপর কম নির্ভরতা থাকতে হবে সুতরাং বিভিন্ন ধরণের "big data" অ্যানালিটিক সরঞ্জামগুলির এসে যাওয়াতে গবেষণা এখন বিশেষজ্ঞদের উপর অনেক কম নির্ভরশীল পরিচালকগণ তথ্য সংগ্রহ তথ্য ব্যাখ্যা এবং জ্ঞানসম্পন্ন প্রতিক্রিয়া প্রদানের ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং মতামত এবং প্রতিক্রিয়াগুলি প্রায় বাস্তব সময়ে বুঝতে পারবেন সুতরাং প্রহালাদ যে ডার্ট নামক এই আকর্ষণীয় সংক্ষিপ্ত রূপটি কনফিগার করেছে যেটিভ্যালু সহ সৃষ্টির সফল গ্রাহক সংযোগ এর জন্য পূর্বশর্ত এবং সম্প্রসারিত করলে DART বোঝায় ডায়লগ বা সংলাপ অ্যাক্সেস রিস্ক মানেজমেন্ট বাঝুঁকিব্যবস্থাপনা এবংট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা সুতরাং খুব স্পষ্ট যে এখন সংস্থা এবং গ্রাহকের মধ্যে যে সংলাপ সেটা আগে থেকে স্টোর করা মেসেজ ফরোয়ার্ড নয় সুতরাং এটি ঠিক যেমনটি আমরা এখানে দেখিয়েছি ঠিক তা নয় যে আপনার এবং গ্রাহকের যোগাযোগ এবং তার তার উপর আপনার প্রক্রিয়া যেখানে সময়ের ব্যবধান রয়েছেতার উপর আপনি নির্ভরশীল আপনি প্রায় রিয়েল সময়ে যোগাযোগের দিকে তাকিয়ে রয়েছেন এবং তাই গ্রাহকের কথা শুনে প্রতিক্রিয়া করার থেকে আমরা গ্রাহকের সাথে রিয়েল সময়ে কথোপকথন করছি সুতরাং এটিই প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যাকে আমরা সংলাপ বলি অ্যাক্সেস বা প্রবেশ আগে গ্রাহকদের প্রতিষ্ঠান এবং তার কর্মচারীর কথার মধ্যে প্রবেশ করার অধিকার ছিল না এখন এই বাধা আর নেই কর্মীরা এবং গ্রাহকরা সরাসরি সংলাপ করতে পারে যেমন ম্যানেজমেন্ট সরাসরি সংলাপ করতে পারে জ্ঞান যা আগে কেবল সংস্থার মধ্যেপাওয়া যেত তা এখন প্রায়শই পাওয়া যায় গ্রাহকদের কাছ থেকে তাদের বোধশক্তি ব্যাখ্যা এবং মন্তব্য থেকে সুতরাং জ্ঞান এখন আসতে পারে দুদিক থেকেইউপভোক্তা এবং সংস্থা দুই তরফ থেকেই এবং ব্যাখ্যার জন্য দক্ষতাঅভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে দক্ষতা নতুন দৃষ্টান্ত তৈরি করা একটি গুরুত্বপূর্ণ উপাদান ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট এর অর্থ স্পষ্টতই যত জ্ঞান বাড়বে যত অভ্যন্তরীণ তথ্য শেয়ার করা হবে ততই ঝুঁকির সম্ভাবনা অনুভূত হবে যে গোপনীয় তথ্য ক্রিটিক্যালতথ্যগুলি ফাঁস যাতে না হয়আমরা দেখতে পাইযে স্বচ্ছতা এবং তথ্য শেয়ার নিঃসন্দেহে ঝুঁকি বাড়াবে কিন্তু এটি একই সাথে গ্রাহকদের মনে আরও দায়িত্ব নিয়ে আসে সুতরাং গ্রাহকরা তাদের সেবা প্রদানকারী সংস্থাগুলির যত্ন নেন এবং এটি বেশির ভাগ ক্ষেত্রে স্ব ব্যবস্থাপনা দ্বারা গোপানিয়তা রখ্যা করে সুতরাং আমাদের পুরো অভিজ্ঞতাটি দেখায় যে স্বচ্ছতা ভাল যদিও কিছু ঝুঁকি আছে যা সামলে নিতে হবে এটি ক্রমাঙ্কিত করতে হবে কিছু কাস্টমার থাকতে পারে যার সঙ্গে আপনি কোন একটা প্রোডাক্ট বেটা স্টেজে শেয়ার করতে পারেনযেমন কোন বেটা স্টেজে থাকা সফটওয়্যার কোন core কাস্টমার বা বিশেষ সুবিধাপ্রাপ্ত কাস্টমারের সাথে শেয়ার করে নেওয়া যায়সবার সাথে এটি করার দরকার নেই তবে মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলি সমস্যাগুলি ভাগ করে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করেছে এবং তারা সফ্টওয়্যার উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যবহারকারীদের জড়িত করেসমস্যাগুলি ভাগ করে তাদের সফ্টওয়্যারগুলিতে আরও দ্রুত ত্রুটিগুলি এবং বাগগুলি সনাক্ত করতে সক্ষম হয়েছে সুতরাং যখন আমরা উদাহরণগুলির দিকে তাকাই স্পষ্টতই আমাদের কাছে নতুন আইসক্রিম এবং yogurtমতো উদাহরণ রয়েছে যা এই value সহ উত্পাদন পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে যেখানেগ্রাহকরা value তৈরির পদ্ধতিতে অংশ নিয়েছিল টি শার্ট ডিজাইন খেলনা এবং সাজসজ্জা উচ্চ মূল্যের স্ফটিক গহনা গহনা ডিজাইন জহরতরা সবসময় দেখেএসেছে যে অনেক গ্রাহক আছে যারা খুবই আর্টিস্টিক এবং তারা তাদেরকে পরামর্শ দিয়েছে কিভাবেজুয়েলারিতে নতুননতুন ডিজাইন আনা যায় অনেক ক্ষেত্রে গ্রাহকদের অনুমতি নিয়ে এই ডিজাইনগুলি এবং কখনও কখনও গ্রাহকের সাথে কিছু রয়্যালটি ভাগ করে নিয়ে এই নকশাগুলি বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সুতরাং এই পুরো ডোমেন যেখানে ধারণাটগুলি এসেছে জনতার থেকে অথবা ধারণার উৎপত্তি হয়েছে গ্রাহকদের মধ্যেবা গ্রাহক এবং কর্মচারীদের মধ্যে কিংবা গ্রাহক এবং তাদের বন্ধুদের সাথে কোন প্রতিযোগিতা মাধ্যমে যে কোম্পানিগুলি সাধারণত স্পোর্টস জুতো কিংবা ডিটারজেন্টের নতুন নতুন ডিজাইন তৈরি করে আপনারা দেখবেন তাদের ওয়েবসাইটে কিছু নির্দিষ্ট জায়গা আছে ক্রাউডসোর্সিং এর জন্য এমন গ্রাহকদের জন্য যারা প্রডাক্ট চিন্তাভাবনার সাথে যুক্ত হতে চায় যারা প্রোডাক্টের ডিজাইন এর সামান্য অদলবদল বা পরিশোধন করতে চায় এবং অবশ্যই সহ সৃষ্টি নিয়ে আলোচনা শেষ করতে পারি নামাইক্রোসফ্ট বা লিনাক্স এর মত সফটওয়্যার সংস্থাগুলি বা ইউটিউব উইকিপিডিয়া বা ফেসবুকের মতো পরিষেবাদি বানানোর সংস্থাগুলি যারা প্রচুর লাভ করেছে তাদের কথা না বলে প্রকৃতপক্ষে এই নির্দিষ্ট অধিবেশন বা এই নির্দিষ্ট কোর্সের অনেক অধিবেশন আপনি ইউটিউবে উপভোগ করার সাথে সাথে আপনি ফোরামে অংশ নিন এবং আপনি নিজের অভিজ্ঞতা শেয়ার করুন এবং আপনার উদ্বেগগুলি ভাগ করে নিন এবং আপনার প্রশ্নগুলি আপনি রাখবেন এবং এই কোর্সে অংশ নেওয়া সহপাঠীরা তার উত্তর দেবে আমরা সবাই জ্ঞানের co creation বা সহ নির্মাণ প্রক্রিয়াতে প্রসেস অফ কো ক্রিয়েশন অফ্ নলেজ অংশ নেবেন এটিই নতুন বিশ্ব যেখানে একজন শিক্ষক আর মঞ্চে একজন ঋষি নয় আমরাউপদেশ দেই না আমরা আমাদের জ্ঞান এবং আপনার আনা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা আদান প্রদান করে নিচ্ছি এবং এইপ্রক্রিয়াটিতে এই জাতীয় প্রতিটি অধিবেশন আগামী সময়ে আগামী দিনগুলিতে একটি সমৃদ্ধ অধিবেশন হতে পারে এই জ্ঞান প্রবাহের কারণে অংশগ্রহণের মাধ্যমে এই জ্ঞান সহ সৃষ্টি হওয়ার কারণে এটি সম্পর্কে ভাববেন এবং আপনি এই নতুন দৃষ্টান্তের শক্তি বুঝতে পারবেন আইআইটি কানপুরে আমাদের শিক্ষার্থীদের দ্বারা করা দুটি কাজের দ্রুত উদাহরণ দেখিয়ে শেষ করব প্রথম গ্রুপের শিক্ষার্থী যারাতথাকথিত ট্র্যাশ থেকে সম্পদ সৃষ্ঠি প্রকল্পে কাজ করছিলেন আপনি দেখতে পাবেনকীভাবে বিভিন্ন ধরণের বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহার এবং উপযোগী করে তোলা যায় সুতরাং এই বিশেষ গোষ্ঠীটি তারা ইলেকট্রনিকবা বৈদ্যুতিক বর্জ্য পদার্থ নিয়ে কাজ করেছিল এটি আধুনিক বিশ্বের অন্যতম সমস্যাযুক্ত বর্জ্য পদার্থ তারা কীভাবে এটি করেছিল তার পুরো উপস্থাপনের মধ্য দিয়ে আমি যাচ্ছি না তবে মজার ধারণাটি হল এই গ্রুপের শিক্ষার্থী রা যাদেরনেতা ছিলেন বিবেকতারা এমন একটি পরিষেবা তৈরি করেছিলেন যা ময়লা বাছাইকারী লোকদের মানে যারা অর্থনৈতিক পিরামিডের সর্বনিম্ন স্তরে রয়েছে তাদের অতিরিক্ত আয়ের উৎস হতে পারে তারা সংগ্রহ করা এই ইলেকট্রনিক বর্জ্যটি গ্রহণ করতে পারে এবং এই দলটির ছাত্ররা বিশেষত বিবেক একটি সাধারণ মেশিন তৈরী করেছে যার মাধ্যমে কাবারীওয়ালা গুলি ময়লা সংগ্রহকারী লোকেরা printed সার্কিট বোর্ডগুলির ইলেক্ট্রনিক বর্জ্য অংশগুলি বা দূরে আবর্জনার বাক্সে ফেলে দেওয়া বৈদ্যুতিন উপাদানগুলি ব্যবহার করেসুন্দর গহনা তৈরী করতে পারে আশ্চর্যজনক এই ফ্রেমটি দেখুন এবং সম্ভবত যে মেশিন গুলো তারা তৈরি করেছে 10 মিনিটের মধ্যে এই জাতীয় ফ্রেমটি সেই সাধারণ মেশিনগুলির দ্বারা তৈরি করা যেতে পারে উৎপাদনে ব্যয় হবে 15 টাকা এবং তারা বাজারে পরীক্ষা করে দেখল যে এটি সহজেই কমপক্ষে 150 টাকা তে বিক্রয় করা যেতে পারে সুতরাং ময়লা সংগ্রহকারী লোকেদের জড়িত করে কো ক্রিয়েশন পদ্ধতিটির মাধ্যমে একটি সুন্দর পণ্যের পুনর্গঠন করা একটা সুন্দর ধারণার উদাহরণ অন্য একটি ছোট এবং শেষ উদাহরণ এটি শিক্ষার্থীদের একটি গ্রুপযাদের সঙ্গে আমার ছাত্র পীযূষ ছিল যারা নগরায়ণের দিকে তাকিয়েছিল এবং ভারতে দ্রুত নগরায়ণের ফলে উত্থিত বিভিন্ন সমস্যা যেমন গ্রামগুলি শহর থেকে দূরে সরে চলেছে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়েছে তবে তারা এই বিষয়টিতে মনোনিবেশ করেছেন যে সবুজ গাছের অভাব এবং উদ্যানের হরাইজন্টাল সারফেস অভাব এবং শহরগুলিতে তাজা ফল ফুল শাকসব্জির অভাব তারা সিদ্ধান্ত নেয় যেশহরগুলির বহুতলবিশিষ্ট বাড়িগুলোর ভার্টিক্যাল দেওয়াল গুলিকে ব্যবহার করে খাড়া উদ্যান তৈরি করবে যেখানে শাকসবজি ফুল এবং সুন্দর সবুজ কভার তৈরি হবে যা উপযোগী এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যেরউন্নতি বৃদ্ধির জন্য খুব ভাল এটি শুরু করার জন্য পিয়ুষ মালি এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি নতুন পরিষেবা তৈরি করে এই পরিষেবাটি শুধু নতুন প্রজন্মের মালিদের থেকেই পাওয়া যাবে যাদের সেই দক্ষতা এবং প্রশিক্ষণ থাকবে প্রায় বর্জ্য উপাদান ব্যবহার করে বহুতল বাড়িগুলোর লম্বা হরাইজন্টাল দেওয়ালে সুন্দর উদ্যানগুলি তৈরি করবে আপনি এখানে দেখতে পাবেন যে তারা নারকেলের ছবরা ব্যবহার করেছেন তারা খেজুর গাছের ছাল থেকে তৈরী উপাদান ব্যবহার করেছেন যা সাধারণত কিছু সময়ের পরে গাছের গোড়ায় পড়ে যায় ব্যবহৃত ফেলে দেওয়া পাটের বস্তা ব্যবহার করে এবং পুরো জিনিসটিকে একটি ঝুলন্ত বাগানে রূপান্তরিত করে জাপানি ঝুলন্ত বাগানের নকশাকে এর সাথে মিলিয়েএবং জানা গেছে যে কাস্টমার মানে আমাদের ক্যাম্পাসের বাসিন্দাদের এবং সহ স্রষ্টা মালীদের একসাথে জড়িত করে করা হয়েছে এবং সেই মালিরা এইভাবে শহুরে কাঠামোতে উচ্চ স্তরের পরিষেবা সরবরাহকারী হয়ে উঠবেন যারা আসলে আপনাকে শুধু সমস্ত গাছপালাই সরবরাহ করবে না সম্পূর্ণ উদ্যানপালন করে দেখাবে তবে সমস্ত প্রয়োগ যা আপনাকে সেই শখের বিকাশ ঘটাতে এবং আপনার উচ্চ বহুতল বাড়ীর উল্লম্ব পৃষ্ঠটিকে উদ্যানে পরিণত করে ফুল খাদ্য উপযোগী শাকসব্জিগুলিতে রূপান্তর করতে পারে গ্রাহককে জড়িত করে তাদের থেকে উদ্ভুতচিন্তা ধারা এবংতাদের এই প্রক্রিয়াতে সহযোগীকরা এবং নতুন পরিষেবা সম্ভাবনা তৈরি করা নতুন পরিষেবা উদ্যোক্তা বানানো আমরা বিশ্বাস করি যে এই উদ্যানগুলির অন্তত কয়েকজন মালিএকজন কর্মীর পরিবর্তে আগামীকাল উদ্যোক্তা হয়ে উঠবে এবং সময়ের সাথে সাথে আমরা দেখব যে কো ক্রিয়েশন এবং ক্রাউড সোর্সিং র ক্ষমতা চিন্তা ধারায় ব্যবহার করে এবং প্রতিটি লোকের অন্তর থেকে অংশগ্রহণ হাসিল করে এ জাতীয় অনেকগুলি ধারণাকে বাস্তব রূপ হিসাবে দেখতে পাবো